হ্যালো সিকিউর সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোর্সের এই বক্তৃতায় স্বাগতম আগের বক্তৃতা এবং যে বক্তৃতাটি আমরা এখন পর্যন্ত দেখেছি তাতে আমরা দুটি এক্সিকিউটেবল বিবেচনা করছিলাম আমরা দেখেছিলাম কিভাবে এক্সিকিউটেবলের দুর্বলতাগুলি বিভিন্ন এক্সপ্লইটস তৈরি করতে ব্যবহার করা যেতে পারে এই বক্তৃতায় এবং পরবর্তী বক্তৃতাগুলিতে আমরা অ্যাক্সেসের দিকে নজর দিয়েছি নিয়ন্ত্রণ ব্যবস্থা তাই যে কোনও সিস্টেমকে সুরক্ষিত করার জন্য ডিজাইন করার জন্য আমাদের কিছু অ্যাক্সেস নিয়ন্ত্রণ নীতি নিশ্চিত করতে হবে মূলত যে কোনও সুরক্ষিত সিস্টেমের জন্য তিনটি নির্দিষ্ট লক্ষ্য থাকে যা CIA নামে পরিচিত গোপনীয়তা অখণ্ডতা এবং প্রাপ্যতা সুতরাং অ্যাক্সেস কন্ট্রোল একটি সিকিউর সিস্টেমের কনফিডেনসিয়ালটি এবং ইন্টিগ্রিটি এর দিকগুলি পেতে ব্যবহৃত হয় তাই এই বিশেষ বক্তৃতায় আমরা অ্যাক্সেস নিয়ন্ত্রণ কী এবং এটি বিভিন্ন স্তরে কীভাবে প্রয়োগ করা যেতে পারে সে সম্পর্কে মৌলিক বিষয়গুলি দেখবো ফাইল প্রোগ্রাম সকেট বা হার্ডওয়্যার এবং অ্যাক্সেসগুলি পড়া লেখা চালানো বা ভাগ করা হবে তাই উদাহরণস্বরূপ অ্যাক্সেস নিয়ন্ত্রণ নির্ধারণ করতে পারে যে ব্যবহারকারী এই সিস্টেমে একটি নির্দিষ্ট ফাইল প্রোগ্রাম বা একটি সকেট পড়তে লিখতে বা চালাতে পারে কিনা সুতরাং সিস্টেমে বেশ কয়েকটি স্তরে অ্যাক্সেস কন্ট্রোল উপলব্ধ তাই আপনার অ্যাক্সেস নিয়ন্ত্রণ নীতিগুলি রয়েছে যা হার্ডওয়্যার অপারেটিং সিস্টেম ডিবিএমএসের মতো মিডলওয়্যার এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলিতে উপস্থিত রয়েছে যাতে আমরা হার্ডওয়্যার থেকে অ্যাপ্লিকেশনের দিকে এগিয়ে যাই অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম আরও জটিল হয়ে উঠছে সুতরাং হার্ডওয়্যারে উদাহরণস্বরূপ একটি মেমরি অবস্থান থেকে পড়া বা লেখাকে প্রতিরোধ করার জন্য একটি সাধারণ অ্যাক্সেস নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য অনেক কম পরিমাণে ওভারহেডের প্রয়োজন হবে এবং হার্ডওয়্যারে প্রয়োগ করা অ্যাক্সেস নিয়ন্ত্রণ প্রক্রিয়াগুলির তুলনায় অনেক বেশি সহজ সুতরাং হার্ডওয়্যার থেকে অ্যাপ্লিকেশনে যাওয়ার সাথে সাথে আরও অনেক দিক রয়েছে এবং আরও সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণের প্রত্যাশা করা হয়েছে তাই জটিলতা একইভাবে বৃদ্ধি পায় এবং অ্যাক্সেস নিয়ন্ত্রণের দ্বারা সরবরাহ করা নির্ভরযোগ্যতা এবং গ্যারান্টিগুলি অর্জন করা আরও কঠিন সুতরাং অ্যাপ্লিকেশান বা মিডলওয়্যারে প্রদত্ত অ্যাকসেস কন্ট্রোল মেকানিজমগুলি অনেক বেশি প্রবণ লুফোলের জন্য এবং এক্সপ্লইট করা যেতে পারে অন্যদিকে হার্ডওয়্যারে কোনও ত্রুটি বা সমস্যা বা দুর্বলতা খুঁজে পাওয়া অনেক বেশি কঠিন সুতরাং এখন দেখা হবে কিছু হার্ডওয়্যার স্তরের অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম এবং এছাড়াও ওএস লেভেল অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম সুতরাং আমরা হার্ডওয়্যার অ্যাক্সেস কন্ট্রোল দিয়ে শুরু করব তাই যে নীতিগুলি দিয়ে হার্ডওয়্যার অ্যাক্সেস নিয়ন্ত্রণ তৈরি করা হয় তা হল প্রথমে হার্ডওয়্যারটি নিশ্চিত করবে যে অপারেটিং সিস্টেমটি অ্যাপ্লিকেশনগুলি থেকে সুরক্ষিত রয়েছে দ্বিতীয়ত এটি নিশ্চিত করতে কৌশল এবং নীতি থাকা উচিত যে একটি অ্যাপ্লিকেশন একটি অর্ডার অ্যাপ্লিকেশনের সাথে হস্তক্ষেপ করতে পারে না তৃতীয়ত এমন নীতি থাকা উচিত যাতে একটি অ্যাপ্লিকেশন পুরো সিস্টেমকে হগ করে না তাই এই দুটি জিনিস প্রথম এবং দ্বিতীয়টি গোপনীয়তা এবং সততা নিশ্চিত করবে সুতরাং উদাহরণস্বরূপ হার্ডওয়্যারটি এমন পদ্ধতি সরবরাহ করে যার দ্বারা অ্যাপ্লিকেশনগুলি OS এক্সিকিউটেবল এবং OS কোড পরিবর্তন করতে বা দেখতে পারে না অন্যদিকে হার্ডওয়্যার দ্বারা উপলব্ধ তৃতীয় প্রক্রিয়া প্রাপ্যতা নিশ্চিত করে সুতরাং এটি নিশ্চিত করবে যে একটি অ্যাপ্লিকেশন সর্বদা সমগ্র হার্ডওয়্যার ব্যবহার করে না সুতরাং এই তিনটি উদ্দেশ্য অর্জন করার জন্য হার্ডওয়্যার বা মেকানিজমগুলিতে প্রয়োগ করা হয় তাই আমাদের পেজিং ইউনিট প্রিভিলেজ রিং এবং ইন্টারাপ্ট রয়েছে তাই পেজিং ইউনিট একটি অ্যাপ্লিকেশন এড্রেস স্পেস বিচ্ছিন্ন করতে সক্ষম হবে অন্য একটি অ্যাপ্লিকেশন থেকে এইভাবে পেজিং ইউনিট ব্যবহার করে আমরা একটি অ্যাপ্লিকেশনকে অন্য দিকে রক্ষা করতে সক্ষম হব সেখানে প্রিভিলেজ রিংগুলিও রয়েছে তাই ইন্টেল x86 এ প্রিভিলেজ রিংগুলি 0 1 2 এবং 3 রয়েছে তাই এই রিংগুলি অর্জন করবে অ্যাপ্লিকেশন থেকে অপারেটিং সিস্টেমের সুরক্ষা সুতরাং উদাহরণস্বরূপ x86 এ অপারেটিং সিস্টেম রিং জিরোতে চলে এবং অ্যাপ্লিকেশনগুলি রিং থ্রিতে চলে হার্ডওয়্যারটি এই বিষয়টির যত্ন নেয় যে রিং থ্রিতে অ্যাপ্লিকেশনগুলি সরাসরি অ্যাক্সেস করতে পারে না রিং জিরোতে চলমান কোনও অ্যাপ্লিকেশনে সরাসরি পড়তে বা লিখতে পারে না যেহেতু ওএস রিং জিরোতে চলে তাই এটি রিং থ্রিতে চলমান ব্যবহারকারী স্তরের অ্যাপ্লিকেশন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন সুতরাং তৃতীয় প্রক্রিয়াটি ইন্টারাপ্টস হিসাবে পরিচিত তাই এই বিশেষ নীতি অর্জনের জন্য বাধাগুলি ব্যবহার করা হয় যেখানে এটি একটি অ্যাপ্লিকেশনকে সিস্টেমকে হগিং থেকে আটকাতে ব্যবহার করা যেতে পারে সুতরাং ইন্টারাপ্টগুলি সময়সূচীকারীরা কনটেক্সট স্যুইচিং পেতে ব্যবহার করতে পারে তাই যখন বিঘ্ন ঘটে তখন শিডিয়ুলার একটি প্রক্রিয়া বেছে নিতে পারে এবং বিদ্যমান প্রক্রিয়াটিকে প্রতিরোধ করতে পারে এইভাবে এই সত্যটি অর্জন করে যে একটি অ্যাপ্লিকেশন পুরো সিস্টেমকে হগ করছে না এখন ওএস লেভেলে আরও বেশ কিছু ভিন্ন ধরনের পলিসি রয়েছে এর মধ্যে কিছু পলিসি হার্ডওয়্যারের সাহায্যে বাস্তবায়িত হয় আবার কিছু অপারেটিং সিস্টেমের জন্য খুব নির্দিষ্ট তাই কিছু অ্যাক্সেস কন্ট্রোল নীতি একটি সাধারণ অপারেটিং সিস্টেম দ্বারা সমর্থিত নিম্নরূপ একটি বিশেষ নীতি হল নিশ্চিত করা যে শুধুমাত্র প্রমাণীকৃত ব্যবহারকারীরা সিস্টেমটি অ্যাক্সেস করতে সক্ষম হবেন তাই আমরা জানি যে এটি বাস্তবায়ন করার জন্য আমাদের কাছে লগইন এবং পাসওয়ার্ড চেক করার মতো ব্যবস্থা রয়েছে এবং শুধুমাত্র যদি ব্যবহারকারীদের একটি বৈধ পাসওয়ার্ড থাকে এবং তারপর তারা সিস্টেম অ্যাক্সেস করতে সক্ষম হবে সুতরাং এই বিশেষ নীতিটি ব্যবহারকারীর প্রমাণীকরণের মাধ্যমে অর্জন করা হয় আরেকটি দিক যা অনেক অপারেটিং সিস্টেম সমর্থন করে তা নিশ্চিত করা যে একজন ব্যবহারকারীর ফাইল অন্য ব্যবহারকারীদের থেকে সুরক্ষিত থাকা উচিত তাই পূর্ববর্তী অপারেটিং সিস্টেম যেমন MS DOS এবং উইন্ডোজের পুরানো সংস্করণগুলি সমর্থন করে না এই বিশেষ বৈশিষ্ট্য যাইহোক বেশিরভাগ আধুনিক অপারেটিং সিস্টেমে আমাদের কাছে ফাইলগুলির জন্য অ্যাক্সেস কন্ট্রোল পদ্ধতি রয়েছে যা ব্যবহারকারীদের প্রকৃতপক্ষে বিশেষাধিকার এবং বিভিন্ন অ্যাক্সেস নিয়ন্ত্রণ নীতি যেমন পড়তে লিখতে এবং কার্যকর করতে দেয় তা নিশ্চিত করার জন্য কে ফাইল পড়তে পারে কে তাদের ফাইল লিখতে বা সংশোধন করতে পারে এবং কারা সংশ্লিষ্ট প্রোগ্রামগুলি চালনা করতে পারে ফাইল সিস্টেম এবং ব্যবহারকারী বা প্রমাণীকরণের প্রকারের অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম ছাড়াও হার্ডওয়্যারের সাথে অপারেটিং সিস্টেমগুলিও একটি প্রসেস মেমরিকে অন্য প্রসেস থেকে রক্ষা করতে ভূমিকা পালন করে তাই মূলত এটি পেজ টেবিল মেকানিজম দ্বারা করা হয় যখন অপারেটিং সিস্টেম এই পৃষ্ঠা টেবিল তৈরি করে এবং এই টেবিল পৃষ্ঠা টেবিলগুলি পরিচালনা করার জন্য হার্ডওয়্যারটি কনফিগার করে এটি এমন একটি হার্ডওয়্যার যা প্রকৃতপক্ষে বিভিন্ন পৃষ্ঠাগুলির মধ্যে বিচ্ছিন্নতা নিশ্চিত করে এবং এটি নিশ্চিত করে যে অ্যাক্সেস নিয়ন্ত্রণ নীতিগুলি যেমন পড়া লিখতে এবং একটি নির্দিষ্ট পৃষ্ঠায় চালানোর মতন রানটাইম যাচাই করা হয়েছে আরেকটি অ্যাক্সেস কন্ট্রোল নীতি যা সাধারণ ওএস এ বাস্তবায়িত হয় তা হল সিপিইউ ডিস্ক র্যাম এবং নেটওয়ার্কের মতো সংস্থানগুলির ন্যায্য বরাদ্দ যাতে একটি প্রক্রিয়া কোনও নির্দিষ্ট সংস্থান থেকে ক্ষুধার্ত না হয় এই বিশেষ অ্যাক্সেস নিয়ন্ত্রণ নীতিটি বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রক্রিয়া যেমন একটি নির্দিষ্ট প্রক্রিয়ার অনাহার রোধ করতে এবং সিস্টেমের বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে সমস্ত সংস্থান সর্বোত্তমভাবে ভাগ করা হয়েছে তা নিশ্চিত করার জন্য নির্ধারিত অচলাবস্থা সনাক্তকরণ এবং প্রতিরোধ ব্যবহার করা হয় তাই আমরা অপারেটিং সিস্টেমের জন্য সবচেয়ে সাধারণ অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজমের একটি দেখব এটি ডিসক্রিশনারি অ্যাক্সেস কন্ট্রোল বা DAC নামে পরিচিত DAC অ্যাক্সেস কন্ট্রোল নীতিতে অ্যাক্সেসটি একজন অনুরোধকারীর পরিচয়ের উপর ভিত্তি করে কিছু অ্যাক্সেস রয়েছে যে নিয়মগুলি সংজ্ঞায়িত করা হয় এবং অনুরোধকারীর পরিচয়ের উপর ভিত্তি করে এই নিয়মগুলি যাচাই করা হয় এবং শুধুমাত্র যদি যাচাইকরণ পাস হয় তবেই এই অনুরোধকারীটি সংশ্লিষ্ট বস্তুতে অ্যাক্সেস পাবে সুতরাং একটি সাধারণ ইউনিক্স এর মতো অপারেটিং সিস্টেমে এই সমস্ত বিশেষাধিকার যারা সাধারণত অ্যাডমিনিস্ট্রেটর দ্বারা পরিচালিত হয় তা অ্যাক্সেস করতে পারে না তাই অ্যাডমিনিস্ট্রেটর যেমন নির্দিষ্ট লিনাক্স বা ইউনিক্স সিস্টেমের রুট ব্যবহারকারী সিদ্ধান্ত নিতে পারে যে কোন বিশেষাধিকারগুলি মঞ্জুর বা প্রত্যাহার করা যেতে পারে ব্যবহারকারীরা এক ব্যবহারকারী থেকে অন্য ব্যবহারকারীর কাছে বিশেষাধিকারগুলি প্রেরণ করতে সক্ষম হবে তাই আমরা প্রথম দিকের একটি রূপ দেখব যা অ্যাক্সেস ম্যাট্রিক্স মডেল হিসাবে পরিচিত সুতরাং অ্যাক্সেস ম্যাট্রিক্স মডেলটি দেখতে এইরকম তাই এটি 1971 সালে বাটলার ল্যাম্পসন দ্বারা প্রস্তাবিত হয়েছিল যেখানে তিনি বিষয় এবং অবজেক্টগুলিকে সংজ্ঞায়িত করেছিলেন তাই মূলত বিষয়গুলি হল সিস্টেমের সক্রিয় উপাদান যা নির্দিষ্ট বস্তু বস্তুগুলিতে অ্যাক্সেস পাওয়ার জন্য অনুরোধ করে হাত হল প্যাসিভ এলিমেন্ট এবং তথ্য সঞ্চয় করতে ব্যবহৃত হয় তাই সেগুলি ফাইল বা প্রোগ্রাম বা অন্য যেকোন জিনিসের মতো হতে পারে তাই উদাহরণস্বরূপ একটি প্রোগ্রাম একটি বস্তু হতে পারে এবং সেই নির্দিষ্ট প্রোগ্রামটি কে চালাতে পারে তা নির্ধারণ করার জন্য আপনার অ্যাক্সেস নিয়ন্ত্রণ নীতি থাকতে পারে একই সময়ে একটি বিষয় একটি প্রক্রিয়া হতে পারে এবং আপনার কাছে সেই নির্দিষ্ট প্রক্রিয়াটির জন্য অ্যাক্সেস নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকতে পারে যে প্রক্রিয়াটি কোন ফাইলগুলি অ্যাক্সেস করতে পারে অন্য কোন প্রোগ্রামগুলি যে ফাইলটি কার্যকর করতে পারে এবং আরও অনেক কিছু নির্ধারণ করতে পারে তাই সমগ্র অ্যাক্সেস ম্যাট্রিক্স মডেলটি হিসাবে উপস্থাপন করা হয় এইরকম একটি ম্যাট্রিক্স প্রতিটি সারিতে একটি ভিন্ন বিষয়ের সাথে মিল রয়েছে উদাহরণস্বরূপ এখানে আমাদের তিনটি বিষয় রয়েছে অ্যান এবং কার্ল অন্যদিকে কলামগুলি বস্তুর প্রতিনিধিত্ববব করে সুতরাং আমাদের কাছে অবজেক্ট ফাইল 1 ফাইল 2 ফাইল 3 এবং একটি নির্দিষ্ট প্রোগ্রাম রয়েছে এখন ম্যাট্রিক্সের প্রতিটি কক্ষের সাথে সংশ্লিষ্ট সেই নির্দিষ্ট বস্তুটির উপর সেই বিষয়ের জন্য বিভিন্ন অধিকার রয়েছে তাই উদাহরণস্বরূপ এখানে অ্যান হল বিষয় এবং একটি ফাইল 1 হল অবজেক্ট অ্যান পড়তে পারে তাই অ্যান এই ফাইল 1 এর মালিক এবং তাই অ্যান ফাইল 1 পড়তে এবং লিখতে পারে অন্যদিকে বব শুধুমাত্র 1 ফাইল পড়তে পারে বব মালিক নয় এবং বব ফাইল 1 লিখতে পারে না এই অ্যাক্সেস ম্যাট্রিক্সের আরও একটি আনুষ্ঠানিক উপস্থাপনা এখানে দেখানো হয়েছে যেখানে আমরা অ্যাক্সেস ম্যাট্রিক্সকে একটি ম্যাট্রিক্স A হিসাবে সংজ্ঞায়িত করি যা বিষয় এবং বস্তুর সমন্বয়ে গঠিত হয়েছে আরও আমাদের কাছে জেনেরিক অধিকার রয়েছে যা উপস্থিত রয়েছে তাই এটি বিভিন্ন বিভিন্ন অধিকারের সমন্বয়ে সেট R দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে তাই এখানে আমরা K এর বিভিন্ন অধিকার দেখাই R1 থেকে RK এবং আমাদের কিছু আদিম ক্রিয়াকলাপ রয়েছে যা O সেট দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে তাই এই অপারেশনগুলির মধ্যে ছয়টি রয়েছে যা এই নির্দিষ্ট ম্যাট্রিক্সে কোন অপারেশনগুলি সম্পাদন করা যেতে পারে তা নির্ধারণ করবে উদাহরণস্বরূপ আপনি X এর একটি নির্দিষ্ট ঘরে X OJ এর A তে একটি ডান R লিখতে পারেন উদাহরণস্বরূপ আমি একটি নির্দিষ্ট ঘরে পড়ার অধিকার লিখতে পারি যেমন এটি একইভাবে আপনি একটি নির্দিষ্ট ঘর থেকে একটি অধিকার মুছে ফেলতে পারেন তৈরি করতে পারেন বিষয় বস্তু বিষয়কে ধ্বংস করা এবং বস্তুকে ধ্বংস করা এখন এই প্রক্রিয়াটির উপর ভিত্তি করে আমরা কমান্ডগুলিকে সংজ্ঞায়িত করতে পারি তাই এই কমান্ডটি সেই নির্দিষ্ট সিস্টেমের জন্য অ্যাক্সেস কন্ট্রোল নির্দিষ্ট করতে ব্যবহৃত হয় একটি সাধারণ কমান্ড এরকম কিছু দেখায় তাই আপনার কাছে একটি কমান্ড আলফা আছে এবং যদি কিছু নির্দিষ্ট অধিকার উপলব্ধ না হয় তবেই নির্দিষ্ট ক্রিয়াকলাপগুলি সম্পাদন করা যেতে পারে সুতরাং আমরা এর কয়েকটি উদাহরণ নেব যেমন আপনার কাছে এই create কমান্ড আছে তাই এই create কমান্ডটি একটি প্রসেস এন্ড ফাইল নেয় এবং কমান্ডটি নিম্নরূপ তাই অবজেক্ট ফাইল তৈরি করুন এবং প্রসেসে নিজেরটা লিখুন এভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটি প্রক্রিয়া একটি ফাইল তৈরি করতে পারে যার অর্থ এই প্রক্রিয়াটির সাথে সংশ্লিষ্ট ঘরে এবং এই ফাইলটিতে মালিকানা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে একইভাবে এটি অধিকার প্রদানের আরেকটি উদাহরণ তাই এই কমান্ডটি চালানোর জন্য আমরা প্রথমে পরীক্ষা করি যদি মালিক প্রকৃতপক্ষে ফাইলের মালিক হন তবে এটি মালিক এবং ফাইলের সাথে সম্পর্কিত অ্যাক্সেস ম্যাট্রিক্সে অনুসন্ধান করে এবং সেই নির্দিষ্ট কক্ষে নিজের উপস্থিতি রয়েছে কিনা তা নির্ধারণ করে পরীক্ষা করা হয় যদি মালিক উপস্থিত থাকে তবে আপনার সেই বন্ধুদের এন্ট্রিতে R যোগ করার অধিকার রয়েছে তাই আরেকটি উদাহরণ হল এই অধিকার প্রদান যেখানে আপনি একটি বন্ধু বা একটি নির্দিষ্ট বস্তুকে অধিকার R প্রদান করতে পারেন তাই এই বিশেষ উদাহরণে আমরা দেখাই যে কেউ কীভাবে একটি বন্ধুকে একটি ফাইলের জন্য নির্দিষ্ট অধিকার R প্রদান করে তাই প্রথম জিনিসটি হল ফাইলের মালিক সঠিক মালিক কিনা তা পরীক্ষা করা আমরা এটি অ্যাক্সেস ম্যাট্রিক্স দেখে এবং মালিক সেই বিশেষটিতে উপস্থিত আছে কিনা তা লক্ষ্য করে এটি করি মালিক এবং ফাইলের সাথে সম্পর্কিত সেল এবং যদি এটি সত্য হয় তবে আমরা বন্ধুতে R যোগ করতে পারি বন্ধুর সাথে সম্পর্কিত ঘরে ফাইল যোগ করতে পারি এটি একটি কমান্ডের আরেকটি উদাহরণ যা এই ক্ষেত্রে একটি ফাইলের একটি নির্দিষ্ট বস্তু থেকে প্রাক্তন বন্ধুর কাছ থেকে একটি অধিকার অপসারণ করে তাই আমরা এখানে যা পরীক্ষা করি তা হল যে শুধুমাত্র মালিকই একটি নির্দিষ্ট বিষয় থেকে একটি নির্দিষ্ট অধিকার সরিয়ে দিতে পারেন তাই শুধুমাত্র যদি মালিক ফাইলের সঠিক মালিক হন তবেই এই নির্দিষ্ট কমান্ডটি সফল হবে তাই আমরা এখানে যা দেখছি তা বিষয় বস্তু বা অ্যাক্সেস ম্যাট্রিক্সের এই সংজ্ঞা এবং বিভিন্ন আদিম ক্রিয়াকলাপগুলির উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কমান্ড তৈরি করতে পারে তাই এই কমান্ডগুলি সেই অনুরূপ অপারেটিং সিস্টেমগুলির জন্য অ্যাক্সেস নিয়ন্ত্রণ নীতিগুলিকে সংজ্ঞায়িত করে এই অ্যাক্সেস ম্যাট্রিক্সটি আপনার অপারেটিং সিস্টেমগুলির জন্য আপনার অ্যাক্সেস নিয়ন্ত্রণ নীতিগুলি তৈরি করার জন্য মৌলিক বিল্ডিং ব্লক হবে তাই এই কমান্ডগুলির উপর ভিত্তি করে আমাদের কাছে একই প্রক্রিয়া ব্যবহার করে দুটি অপারেটিং সিস্টেম থাকতে পারে আমরা দেখতে পাই যে অপারেটিং সিস্টেম সংজ্ঞায়িত করতে পারে কিভাবে বিভিন্ন অবজেক্টের অ্যাক্সেস থাকতে পারে বিভিন্ন অবজেক্টে সেই সিস্টেমের অনুরণন করে সুতরাং বাস্তবে এই অ্যাক্সেস ম্যাট্রিক্স মডেলটি বাস্তবায়নের জন্য এটি একটি খুব অনুকূল উপায় নয় এর কারণ হল প্রায়শই বিষয় এবং বস্তুর সংখ্যা বেশ বড় এবং আমরা যে ম্যাট্রিক্সটি পাই তা অত্যন্ত বিক্ষিপ্ত এবং তাই আরও বেশি ব্যবহারিক বাস্তবায়ন ক্ষমতা ব্যবহার করে বা অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট একটি ক্ষমতা ভিত্তিক সিস্টেমে আমাদের যা আছে তা হল আমাদের একজন ব্যবহারকারী আছে এবং আমাদের ব্যবহারকারীদের ক্ষমতা রয়েছে তাই আমাদের কাছে একজন ব্যবহারকারী আছে এবং এই ব্যবহারকারীর কাছে সমস্ত বিভিন্ন ক্ষমতার একটি তালিকা রয়েছে যা সে প্রসেস করে তাই উদাহরণস্বরূপ এখানে এবং সমস্ত ক্ষমতার একটি তালিকা রয়েছে এবং ফাইল 1 এর জন্য পড়ার এবং লেখার ক্ষমতা রয়েছে তার কাছে পড়ার ক্ষমতা রয়েছে এবং ফাইল 2 এর জন্য লেখার ক্ষমতা এবং শুধুমাত্র প্রোগ্রাম 1 এর জন্য এক্সিকিউট ক্ষমতা ডানদিকে অন্যদিকে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট ঠিক বিপরীত এখানে আমরা প্রতিটি বস্তুর জন্য একটি লিঙ্ক তালিকা বজায় রাখি তাই উদাহরণস্বরূপ ফাইল 1 পড়া এবং লেখা যেতে পারে অ্যান দ্বারা এবং অ্যানও এই ফাইলটির মালিক 1 এবং বব শুধুমাত্র ফাইলটি পড়তে পারে এই নির্দিষ্ট ফাইলটির জন্য তার অন্য কোন অনুমতি নেই ক্ষমতা বনাম অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের নিজস্ব সুবিধা এবং অসুবিধা রয়েছে উদাহরণস্বরূপ আপনি যদি আপনার অধিকার অন্য কাউকে অর্পণ করতে চান এবং একটি ক্ষমতা ভিত্তিক মডেল অনেক বেশি সহজ তাই আসুন আমরা উদাহরণ স্বরূপ বলি অফিসের পরিবেশে এবং ছুটিতে যাচ্ছেন এবং সে তার সমস্ত কাজ অন্য কারো কাছে অর্পণ করতে চায় কিছু সময়ের জন্য টেডকে কল করে উদাহরণস্বরূপ সে তার সমস্ত কাজ টেডকে 4 PM থেকে 10 PM পর্যন্ত অর্পণ করতে চায় তাই সে যা করে তা হল যে সে একটি শংসাপত্র তৈরি করতে পারে যাতে বলা হয় যে প্রতিনিধিরা টেডের কাছে তার কাজ বিকেল 4 PM থেকে 10 PM পর্যন্ত রেফারেন্স টেডের সমস্ত ক্ষমতার জন্য সম্পূর্ণ অ্যাক্সেস রয়েছে তাই টেডের কাছে এই নির্দিষ্ট টিকিট থাকা দরকার যা অ্যানের সমস্ত ফাইলের অধিকার দেয় যদি আমরা ACL এর সাথে একই ধরণের উত্সর্গ অর্জন করতে চাই যা অ্যাক্সেস কন্ট্রোল তালিকা এবং এটি আরও অনেক কঠিন কারণ হচ্ছে এই ক্ষেত্রে অ্যানকে সিস্টেমে উপস্থিত প্রতিটি বস্তুর মধ্য দিয়ে যেতে হবে এবং শুধুমাত্র 4PM থেকে 10 PM সময়ের জন্য তাকে প্রতিনিধি দল নিশ্চিত করতে টেডের অনুমতি যোগ করতে হবে সুতরাং এটি অনেক বেশি কঠিন এবং শুধুমাত্র একটি শংসাপত্র তৈরি করা যা টেডকে একটি নির্দিষ্ট সময়কাল থেকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যানের সমস্ত ফাইল মূল্যায়ন করার অনুমতি দেয় আরেকটি ব্যাপকভাবে ব্যবহৃত কার্যকারিতা হল প্রত্যাহার প্রত্যাহারে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট অনেক বেশি দক্ষ ক্যাপাবিলিটি বেস মডেলের তুলনায় প্রত্যাহার করার সময় এটি সহজেই ACL এ সম্পন্ন করা হয় কারণ যা প্রয়োজন তা হল একটি নির্দিষ্ট বস্তুর জন্য ACL তালিকা পার্স করা এবং ব্যবহারকারী বা সেই নির্দিষ্ট তালিকার বিষয়কে সরিয়ে ফেলা তবে আপনি যদি ক্যাপাবিলিটি বেস মডেল ব্যবহার করে আসলেই এটি করতে চান তবে এটি কিছুটা কঠিন হতে পারে বিশেষ করে যদি আপনার এমন একটি ক্ষমতা থাকে যা একাধিক ফাইলের পরিষেবা দেওয়ার জন্য ব্যবহার করা হয় এবং আমরা যা চাই তা হল একটি বাদে সমস্ত ফাইল অ্যাক্সেস করার জন্য সেই নির্দিষ্ট বিষয়ের জন্য তাই এটি ক্ষমতা বেস মডেলের সাথে করা খুব কঠিন তাই এই বক্তৃতায় আমরা আসলে অ্যাক্সেস কন্ট্রোল নীতিগুলি দেখেছিলাম আমরা দেখেছিলাম কীভাবে অ্যাক্সেস কন্ট্রোল নীতিগুলি হার্ডওয়্যারে প্রয়োগ করা হয় এবং ডিসক্রিশনারি অ্যাক্সেস কন্ট্রোলের একটি খুব আদিম রূপ যা অনেকগুলি অপারেটিং সিস্টেমে প্রয়োগ করা হয় পরবর্তী লেকচারে আমরা দেখব কিভাবে এই অ্যাক্সেস কন্ট্রোল নীতিগুলিতে ইউনিক্স বা LINUX ধরনের সিস্টেমে প্রয়োগ করা হয় এবং ডিসক্রিশনারি অ্যাকসেস কন্ট্রোল পলিসি মেকানিজম থাকার প্রধান ত্রুটি কী তাও দেখব এবং আমরা দেখতে পাব যে এটিকে আরও ভাল করা যেতে পারে এটি একটি প্রবাহ নিয়ন্ত্রণ নীতি বলে পরিচিত ধন্যবাদ